সেল কালচার টেকনোলজির বক্তৃতাক্রমে আবার স্বাগত আগের লেকচারে আমরা হিপোক্যাম্পাল টিস্যুর মেকানিক্যাল ডিসোসিয়েশন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই মেকানিকাল ডিসোসিয়েশন পদ্ধতিটি অভিন্ন হয় আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি এবং এই মেকানিক্যাল ডিসোসিয়েশন সম্পন্ন করার সময় কিছুটা সতর্ক থাকতে হবে যখন তোমরা টিস্যু খণ্ডকে ডিসোসিয়েট করে সিঙ্গেল সেল সাসপেনশনে পরিণত করবার জন্য শিয়ার ফোর্স প্রয়োগ করছো তখন যাতে কোনো এয়ার বাবল্ তৈরি না হয় তা তোমাদের নিশ্চিত করতে হবে এই এয়ার বাবলগুলো টিস্যুর অনেক ক্ষতি করে অর্থাৎ এই কাজটা সব সময় অত্যন্ত ধীরেসুস্থে করতে হবে সুতরাং মেকানিক্যাল ডিসোসিয়েশনের কিছু থাম্ব রুল রয়েছে খুব ধীরেসুস্থে অত্যন্ত যত্নসহকারে এই প্রক্রিয়াটি সম্পাদন করতে হবে এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে যা আমি এই নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে একেবারেই সুপারিশ করব না তার কারণ আমি তোমাদেরকে কিছু রেফারেন্স সাইট বলে দেব সেখান থেকে তোমরা এর সম্পর্কে জানতে পারবে এখন তোমরা কি করতে পারো ধরা যাক এক্ষেত্রে তোমাদের কাছে এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটি রয়েছে তোমরা এনজাইমেটিক ডিসোসিয়েশন পদ্ধতি অনুসরণ করতে পারো কোন কোন ক্ষেত্রে এনজাইমেটিক ডিসোসিয়েশনের প্রয়োজন হবে সেই ব্যাপারে আমরা পরে আলোচনা করব এনজাইমেটিক ডিসোসিয়েশন বলতে ধরা যাক এগুলো হলো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে কোলাজেন উপস্থিত থাকে আমরা কোলাজেনের ব্যাপারে আগেই আলোচনা করেছি এখন কোলাজেনকে ভাঙার জন্য আমি কি ব্যবহার করবো আমি কোলাজিনেস নামক উৎসেচক ব্যবহার করব যা কোলাজেনকে ভেঙে দেবে কোলাজিনেসের ase থেকে বোঝা যায় এটি একটি উৎসেচক তাহলে আমি একটা লিমিটেড বা নিয়ন্ত্রিত কন্সেন্ট্রেশনে কোলাজিনেজকে ব্যবহার করব কতটা কন্সেন্ট্রেশন ব্যবহার করছো সে ব্যাপারে তোমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে এছাড়া আমি অন্য কোনো প্রোটিয়েজ ব্যবহার করতে পারি যা কোলাজেনের এই বন্ডগুলোকে ভেঙে দেবে আমি প্যাপাইন ব্যবহার করতে পারি এখন প্যাপাইন কি এই উৎসেচকটিকে পেঁপে থেকে সংগ্রহ করা হয় যা আমরা সবজি এবং ফল উভয়ভাবেই ভক্ষণ করে থাকি এই পেঁপেকে ক্যারিকা পাপাইয়া বলা হয় আমাদের যখন পেট খারাপ হয় তখন তোমরা শুনে থাকবে অনেকে পেঁপে খাওয়ার পরামর্শ দেয় তাহলে প্যাপাইন কিভাবে কাজ করে উদাহরণ হিসেবে ধরা যাক এটা হলো টিস্যু এবং এই লাল বিন্দুগুলো হলো কোষীয় উপাদান এখন এই প্যাপাইন কি করে প্যাপাইন অণুগুলোকে সবুজ রং দিয়ে চিত্রিত করা যাক প্যাপাইন এই অঞ্চলে অনুপ্রবেশ করে এবং কোষগুলির মধ্যে থাকা সংযোগকারী বা অ্যাঢেরিং ফোর্সকে দুর্বল করে দেয় এই প্রক্রিয়ার পর তোমরা মেকানিক্যাল শিয়ারিং বা মেকানিক্যাল ডিসোসিয়েশন সম্পাদন করতে পারো এর ফলে তোমরা সিঙ্গেল সেল সাসপেনশন পাবে কিন্তু এক্ষেত্রে সিঙ্গেল সেল সাসপেনশন পাওয়ার জন্য দুটো প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে তোমরা প্রথমে প্যাপাইন দিয়ে প্রসেসিং করছো এবং তারপর মেকানিক্যাল ডিসোসিয়েশন সম্পন্ন করছো কিন্তু যখন আমরা হিপোক্যাম্পাস আইসোলেশনের জন্য ফিটাস টিস্যু নিয়ে কাজ করি তখন তোমাদের এতো পরিশ্রম করার প্রয়োজন পড়বে না তোমরা মেকানিক্যাল ডিসোসিয়েশনের মাধ্যমে এটি সম্পন্ন করতে পারো তাহলে মেকানিক্যাল ডিসোসিয়েশন করার পর তোমরা কি পাচ্ছো এখন এই জিনিসটা একটা টিউবের মধ্যে রয়েছে উদাহরণ হিসেবে ধরা যাক তোমরা এই টিউবটার মধ্যে সংগ্রহ করেছ তাহলে তোমাদের কাছে মিডিয়ামের মধ্যে সিঙ্গেল সেল সাসপেনশন রয়েছে এখনো পর্যন্ত আমরা মিডিয়ামের ব্যাপারে কিছু বলিনি তোমরা ধরে নাও যে তোমাদের কাছে একটা নির্দিষ্ট কম্পোজিশনের মিডিয়াম রয়েছে যেখানে এই কোষগুলো বৃদ্ধি পাবে বা একটা বাফারড্ সলিউশন রয়েছে যাতে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর সাপ্লিমেন্ট হিসাবে উপস্থিত রয়েছে তাহলে এটা হলো তোমাদের মিডিয়াম এবং এই লাল বিন্দুগুলোর মাধ্যমে আমি সিঙ্গেল সেল সাসপেনশনকে দেখাচ্ছি এখন তোমরা এগুলোকে নেবে এবং আগে থেকেই তোমাদেরকে কভার স্লিপগুলোকে বা সাবস্ট্রেটকে তৈরি করে রাখতে হবে আগের ক্লাসে কিভাবে সাবস্ট্রেটকে তৈরি করতে হয় সেই ব্যাপারে আলোচনা করা হয়েছিল কভার স্লিপগুলোকে তৈরি করতে হবে এবং পছন্দমতো সাবস্ট্রেট দিয়ে এই কভার স্লিপগুলোকে কোট করতে হবে এক্ষেত্রে হিপোক্যাম্পাল নিউরনের জন্য পলি ডি লাইসিন হলো অন্যতম পছন্দসই সাবস্ট্রেট আমি অন্যান্য সাবস্ট্রেট নিয়েও আলোচনা করব যেখানে সেগুলো পলি ডি লাইসিন অপেক্ষা অধিক পছন্দসই হবে এখানে তোমাদের কভার স্লিপ রয়েছে এবং এই জায়গায় তোমরা মিডিয়াম দিলে যেখানে কোষগুলো বৃদ্ধি পেতে চলেছে মিডিয়াম দেওয়ার আগে তোমরা সেল সাসপেনশনের সামান্য অংশ নাও এবং অবশ্যই আমি একটা বিষয় বলতে ভুলে গেছি তা হলো এই কভার স্লিপগুলো পলি ডি লাইসিন দিয়ে আবৃত থাকবে তাহলে তোমরা প্রথমে সামান্য পরিমাণ সাসপেনশন নাও এবং এইভাবে কিছুটা মিডিয়াম যোগ করে কোষগুলোকে প্লেট করবার চেষ্টা করো কিন্তু পরবর্তী 30 থেকে 40 মিনিট কোনো অতিরিক্ত মিডিয়াম এর সাথে যোগ করা চলবে না এবং এই 30 থেকে 40 মিনিট পর আরো মিডিয়াম যোগ করতে হবে যাতে এটি নিমজ্জিত হয়ে যায় খুব বেশি পরিমাণে মিডিয়াম যোগ করতে হবে না যথেষ্ট পরিমাণ মিডিয়াম যোগ করলেই হবে যাতে এরা পরিবেশ থেকে সহজেই অক্সিজেন পেতে পারে আরো মিডিয়াম যোগ করো এবং আবার কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটরে রেখে দাও আমি পরে আবার এই কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটর এবং বাফারিং সিস্টেমে ফিরে আসব তাহলে এই হলো সেই জায়গা যেখানে আমি তোমাদের বলেছিলাম যে সবকিছু ডিফাইন্ড অবস্থায় থাকতে হবে এবং এখানে তোমরা বাফারিংয়ের জন্য একে আবার কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটরে রাখছো এরপর তোমরা কোষগুলোর বৃদ্ধিকে মনিটর বা নিরীক্ষণ করবে এখনো পর্যন্ত আমি মিডিয়ামের কম্পোজিশন অর্থাৎ মিডিয়ামটা কি ছিল সেই ব্যাপারে কিছুই বলিনি বাফারিংয়ের পরিপ্রেক্ষিতে কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটরের ফান্ডামেন্টাল কনসেপ্ট সম্পর্কেও কিছু বলিনি কিন্তু সাবস্ট্রেট এবং কিভাবে তোমরা কোষগুলোকে আইসোলেট করবে সেই ব্যাপারে আমি তোমাদের সাথে আলোচনা করেছি তাহলে আমি দুটো জিনিস সম্পর্কে বিশদে বলেছি এই সবকিছুই ডিফাইন্ড থাকে এবং এই অংশটাও ডিফাইন্ড হয় এখন কোষগুলোকে প্লেট করবার পর এবং মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করার পর সিঙ্গেল সেল সাসপেনশনে থাকা কোষগুলোকে তোমরা রিজেনারেট হতে দেখবে এবং কোষগুলো তোমাদের প্লেটিং অনুযায়ী নিজেদের মধ্যে কতটা কাছাকাছি বা কতটা দূরত্বে রয়েছে তার উপর নির্ভর করে একটা রেনডম নেটওয়ার্ক তৈরি করবে সুতরাং সেল প্লেটিং এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সেল ডেনসিটি বা কোষের ঘনত্ব বজায় রাখতে হয় এই বিষয়টি সম্পর্কেও আমি কিছু বলিনি সাধারণত এই ধরনের ছোট নিউরনের ক্ষেত্রে সেল ডেনসিটি প্রতি বর্গ মিলিমিটারে 50 থেকে 150 কোষ হয়ে থাকে সেল ডেনসিটির ব্যাপারে তোমাদেরকে দুটো জিনিস উপলব্ধি করতে হবে এবং অবশ্যই তোমরা 50 বা 150 বা মাঝামাঝি কোনো মান যেমন 75 বা 100 ইত্যাদি যা নিয়েই এই কাজ করো সবক্ষেত্রেই খুব ভালোভাবে ডিফাইন্ড থাকতে হবে যদি খুব কম ঘনত্বের কালচারের প্রয়োজনীয়তা না থাকে তাহলে আমি নিজে সাধারণত প্রতি বর্গ মিলিমিটারে 100 কোষ নিয়ে কাজ করেছি খুব কম ঘনত্বের ক্ষেত্রে আমরা 50 নিয়ে কাজ করি এবং খুব বেশি ঘনত্বের কালচারের জন্য আমরা 150 নিয়ে কাজ করি অবশ্যই কেউ কেউ এতে সম্মত নাও হতে পারে এবং তারা আরো বেশি নিয়ে কাজ করতে পারে কিন্তু এক দশকেরও বেশি হিপোক্যাম্পাল নিউরন নিয়ে কাজ করার পর আমি তোমাদেরকে এই ধরনের কোনো পরামর্শ দেব না কোষগুলো সাধারণত কলোনি সৃষ্টি করে বৃদ্ধি পায় এখন যখন আমরা কোনো কলোনিতে থাকি আমরা আমাদের প্রতিবেশীদের সাথে ইন্টারঅ্যাক্ট করি এবং আমরা বিভিন্ন তথ্যের আদান প্রদান ঘটাই এবং এই সবকিছু আমাদেরকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে উদাহরণ হিসেবে ধরা যাক তোমার প্রতিবেশী তোমাকে কোনো জায়গায় কোনো সমস্যার কথা জানিয়ে সতর্ক থাকতে বা কোনো নির্দিষ্ট দিনে না আসার পরামর্শ দিয়েছে সুতরাং একটা কলোনির মধ্যে এই ধরনের পারস্পরিক সাহায্যের পরিবেশ গড়ে ওঠে কোষগুলোও ঠিক একই রকমের হয় কলোনিতে কোষগুলো অনবরত নিজেদের মধ্যে ক্রসটক করে চলে এখন কম ঘনত্বের কালচারের ক্ষেত্রে সমস্যা হলো যদি তোমরা কোষগুলোকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দাও অর্থাৎ একটা কোষ এখানে এবং অপর কোষটা অনেকটা দূরে থাকে সেক্ষেত্রে কোষগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন বা পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটবে না এবং এই ইন্টারঅ্যাকশনগুলোর মধ্যে কিছু কিছু কোষগুলোর সারভাইভাল থেরাপি হিসাবে কাজ করে এই কোষগুলো জীবিত থাকে কারণ তারা পরস্পরের মধ্যে ক্রসটক বা মিথস্ক্রিয়া করতে সক্ষম হয় সুতরাং খুব কম ঘনত্বের কালচারের ক্ষেত্রে তোমরা এই সমস্যার সম্মুখীন হতে পারো আমরা এমন কিছু পরিস্থিতির ব্যাপারে আলোচনা করব যে সমস্ত ক্ষেত্রে তোমাদের খুব কম ঘনত্বের কালচারের প্রয়োজন পড়বে আমরা খুব শীঘ্রই প্যাটার্নিং এবং অন্যান্য সমস্ত কিছুর ব্যাপারে আলোচনা করব আবার খুব উচ্চ ঘনত্বের কালচারের ক্ষেত্রে সমস্যা হলো সেক্ষেত্রে রিসোর্সের ঘাটতি দেখা দিতে পারে এটা অনেকটা বহু সংখ্যক লোকের একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকার মতো পরিস্থিতি তোমাদের কাছে যথেষ্ট পরিমাণ রিসোর্স রয়েছে সেটা কোনো সমস্যা নয় সমস্যা হলো কোষগুলোর কাছে কিভাবে সেই রিসোর্স পৌঁছাবে কারণ তোমরা জানো যে এক্ষেত্রে কোষগুলো এমনভাবে থাকে যে তারা একে অপরকে ঢেকে রয়েছে এর ফলে একটা অ্যানএরোবিক পরিস্থিতির সৃষ্টি হয় এবং এছাড়াও আরও বেশ কিছু সমস্যা রয়েছে কারণ এক্ষেত্রে কোষগুলোর মধ্যে তীব্র গতিতে মেটাবলিজম ঘটতে থাকবে এবং অনেকক্ষেত্রেই তুমি এই ধরনের পরিস্থিতির শিকার হতে চাইবে না সেজন্য সব সময় তুমি যে রেটটা অনুসরন করতে চলেছো তা অপটিমাইজ করে রাখতে হবে তোমরা যে ঘনত্ব নিয়ে কাজ করছ সেই ঘনত্ব নিয়েই কাজ করে যেতে হবে তোমরা তার কোন পরিবর্তন ঘটাতে পারবে না তাহলে এটা কিভাবে করা হয় কোষ আইসোলেশনের পর তোমাদেরকে হিমোসাইটোমিটার ব্যবহার করে এই আইসোলেট করা কোষগুলোকে গণনা করতে হবে এই গণনা করা হয়ে যাওয়ার পর তোমরা জানতে পারবে প্রতি মিলিলিটার মিডিয়ামে কতগুলো কোষ রয়েছে তাহলে তোমরা জানো যে প্রতি মিলিলিটার মিডিয়ামে কত সংখ্যক কোষ রয়েছে এবং তোমরা একটা নির্দিষ্ট সংখ্যক কোষকে প্লেট করতে চাইছ এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে উদাহরণ হিসেবে আমি একটা প্র্যাকটিকাল পরিস্থিতি বর্ণনা করছি ধরা যাক প্রতি মিলিলিটারে দশ হাজার কোষ রয়েছে এখন আমি একটা নির্দিষ্ট সাইজের কভার স্লিপে কোষগুলোকে প্লেট করতে চাইছি ধরা যাক আমার কাছে 10 মিলিমিটার10 মিলিমিটারের অর্থাৎ 100 বর্গ মিলিমিটারের একটা কভার স্লিপ রয়েছে এখন ধরা যাক আমি এই 100 বর্গ মিলিমিটারের কভার স্লিপে কোষ ঘনত্ব হিসাবে প্রতি বর্গ মিলিমিটারে 100 কোষ রাখতে চাইছি তাহলে প্রতি বর্গ মিলিমিটারে 100 টি কোষ রাখবার জন্য আমাদের 100 বর্গ মিলিমিটারকে প্রতি বর্গ মিলিমিটারে 100 কোষ দ্বারা গুণ করতে হবে এখানে বর্গমিলিমিটারের সাথে বর্গ মিলিমিটার কেটে যাবে এবং তোমাদের কাছে কোষের সংখ্যা পড়ে থাকবে তাহলে এখানে তোমাদের কাছে 10000 কোষ রয়েছে এবং তোমাদের কাছে 1 মিলিলিটার মিডিয়াম রয়েছে এই 1 মিলিলিটারকে কভার স্লিপের উপর এমন ভাবে ছড়িয়ে দিতে হবে যাতে এটি কভার স্লিপের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে তাহলে তোমরা 1ml নিয়েছো এবং অবশ্যই তোমাদের কাছে 10ml এর মত একটা স্টক থাকতে হবে যাতে তোমরা দশটা কভার স্লিপকে প্লেট করতে পারো তাহলে কি ধরনের কোষ ঘনত্ব নিয়ে তোমরা কাজ করছো তার উপর নির্ভর করে তোমাদেরকে খুব সতর্কভাবে ব্যাক ক্যালকুলেশন করতে হবে এবং তোমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে একটা কালচারে তোমরা 100 কোষ নিয়ে কাজ করছ অন্য একটি কালচারে তোমরা 200 কোষ নিয়ে কাজ করছ তৃতীয় কোনো কালচারে তোমরা এর মাঝামাঝি কোন সংখ্যার কোষ নিয়ে কাজ করছ এই ঘটনা যাতে না ঘটে কারণ সেক্ষেত্রে তোমরা প্রতিটির জন্য আলাদা আলাদা মান পাবে এবং এরফলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না একজন গ্র্যাজুয়েট ছাত্র হিসাবে বা একজন পিআই হিসাবে তোমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে একজন পিআই হিসাবে তোমাদেরকে নিশ্চিত করতে হবে যেতোমাদের গবেষণাগারে প্রতিটি সদস্য এটি অনুসরণ করছে আর তোমরা যদি গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তা আরও গুরুত্বপূর্ণ কারণ সারা পৃথিবীতে সবাই তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো বারবার করতে চাইবে এবং তোমাদের এই ধরনের ছোটখাট ভুলের জন্য তারা অবশ্যই একেকবার একেক ধরনের প্রভাব পর্যবেক্ষণ করতে চাইবে না এই হিমোসাইটোমিটারের মাধ্যমে গণনা করার ক্ষেত্রে তোমরা যে কোনো ম্যানুয়ালের সাহায্য নিতে পারো যেখানে রক্তের বিশ্লেষণ সম্পর্কে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে কতটা দিতে হবে এবং কতটা কোষ তোমরা দেখতে পাবে তাহলে তোমরা এখন কোষগুলোকে প্লেট করছো একে সেল প্লেটিং বলা হয় তাহলে তোমাদের নিশ্চয়ই সেই মাস্টার চার্টের কথা মনে আছে যেখানে আমি যে সমস্ত বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে সেই সম্পর্কে বলেছিলাম তাহলে এখানে রয়েছে সেল প্লেটিং এর নিয়মাবলী কতটা কোষ তোমরা প্লেট করতে চাইছো সেই ব্যাপারে আমি তোমাদেরকে খুব সতর্ক থাকতে বলেছিলাম আমরা যখন ডিফাইন্ড কন্ডিশনের ব্যাপারে আলোচনা করি তখন এই সমস্ত ছোট ছোট প্যারামিটারগুলো খুবই সাহায্য করে আমরা আইসোলেশনের নিয়মগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এখন আমি এই মাস্টার স্লাইডে আরো একটি জিনিস যোগ করছি তা হলো সেল কাউন্ট অর্থাৎ কোষের সংখ্যা গণনা এবং এই সেল কাউন্টের পর আমরা কোষগুলোকে প্লেট করছি তাহলে বোঝাই যাচ্ছে কিভাবে ছোট ছোট বিষয়গুলো ফলাফলকে প্রভাবিত করতে পারে এখন সেল প্লেটিং এর পর এটা যদি হিপোক্যাম্পাল কালচার হয় তাহলে 24 ঘণ্টার মধ্যে তোমরা দেখতে পাবে এই কোষগুলো প্রবর্ধকগুলোকে প্রেরণ করেছে এবং দুই থেকে তিনদিনের মধ্যেই কোষগুলোকে খুব সুন্দর ভাবে বিস্তৃত হতে দেখবে কিন্তু এই কোষগুলোকে সমস্ত জায়গা জুড়ে এলোমেলোভাবে সংযোগ স্থাপন করতে দেখা যাবে কোন কোষ কোন কোষের সাথে সাইন্যাপস তৈরি করেছে তা ভালোভাবে বোঝা যাবেনা এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ইন্ডাস্ট্রিটি অ্যালজাইমার্স নিয়ে গবেষণা করছে তাহলে তারা সেই x বা y বা z ড্রাগকে মিডিয়ামের মধ্যে রাখবে তোমরা যদি প্রাইমারি কালচার নিয়ে কাজ করো তাহলে তারা তোমাদেরকে 24 থেকে 48 ঘন্টা পর মিডিয়ামের অর্ধেকটা পরিবর্তন করে দেওয়ার পরামর্শ দেবে তোমরা মিডিয়ামটাকে নাও এবং একটা বাথের সাহায্যে মিডিয়ামকে গরম করে নাও এবং অর্ধেক মিডিয়াম পরিবর্তন করে দাও এরপর কালচারের ঘনত্বের উপর নির্ভর করে প্রতি তিন বা চার দিন অন্তর মিডিয়ামের তিন চতুর্থাংশ পরিবর্তন করতে হবে অনেকেই আছে যারা সম্পূর্ণ মিডিয়ামকে পরিবর্তন করে দেয় আমি এই কাজটা করার জন্য পুরোপুরি ভাবে পরামর্শ দিতে পারছিনা কারণ কোষগুলো এমন অনেক ফ্যাক্টর নিঃসরণ করে যেগুলো তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য তাই যদি তোমরা এর থেকে সম্পূর্ণ মিডিয়াম অপসারিত করে দাও সেক্ষেত্রে কোষগুলো এই সব ফ্যাক্টরগুলোকে হারিয়ে ফেলবে এবং কোষগুলোকে পুনরায় সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পাদন করতে হবে সেজন্যই আমি প্রতি চার দিন অন্তর মিডিয়ামের তিন চতুর্থাংশ পরিবর্তন করতে বলেছি তাহলে এখন তোমাদের কাছে এই ড্রাগগুলো রয়েছে তাহলে আমি এখানেই শেষ করছি পরের লেকচারে কিভাবে এই ড্রাগগুলো কাজ করে কোম্পানিগুলো কিভাবে এগুলিকে ব্যবহার করে এবং যে সমস্ত নেক্সট জেনারেশন সমস্যাগুলো আসতে চলেছে সেগুলো সম্পর্কে আলোচনা করব